হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই ভিডিও লেকচারে স্বাগতম এই ভিডিও বক্তৃতায় আমরা FANCI নামে পরিচিত একটি বিশেষ কৌশল দেখব যা একটি হার্ডওয়্যার ডিজাইনে ব্যবহৃত আইপি এর মধ্যে অবস্থানগুলি সনাক্ত করতে ব্যবহৃত একটি কৌশল যা সম্ভবত এতে একটি হার্ডওয়্যার ট্রোজান উপস্থিত থাকতে পারে সুতরাং কাগজটি FANCI আইডেন্টিফিকেশন অফ স্টিলথি ম্যালিসিয়াস লজিক হিসাবে পরিচিত তাই এই ভিডিওতে ব্যবহৃত কিছু স্লাইড অ্যাডাম ওয়াকসম্যানের সিসিএস টক থেকে ধার করা হয়েছে তাই অ্যাডাম ওয়াকসম্যান এই কাগজের প্রথম লেখক যা প্রকাশিত হয়েছিল তাই শেষ ভিডিও লেকচারে আমরা যা দেখেছিলাম তা হল একটি হার্ডওয়্যার আইসি এর সম্পূর্ণ ডিজাইন এবং তৈরির সময় সম্পূর্ণ ডিজাইন এবং ম্যানুফ্যাকচার সাইকেল চলাকালীন অনেকগুলো ফেজ থাকতে পারে যার মাধ্যমে ডিজাইনে হার্ডওয়্যার ট্রোজান ঢোকানো যেতে পারে তাই আমরা আসলে এই বিশেষ স্লাইডটি দেখেছিলাম যেখানে আমরা আসলে আলোচনা করেছি যে এই সম্পূর্ণ নকশা প্রবাহের একমাত্র বিশ্বস্ত উপাদানগুলি স্পেসিফিকেশনের সময় এবং ডিভাইসটি তৈরি হওয়ার পরে এবং একটি প্যাকেজড টেস্টিং করা হয় এবং পর্যবেক্ষণ করা হয় সুতরাং এই জীবনের আইসি ডিজাইন চক্রের অন্য প্রতিটি পর্যায়ে সম্ভাব্য স্থান হতে পারে যেখানে একটি ট্রোজান ঢোকানো যেতে পারে এই বিশেষ আলোচনায় আমরা ট্রোজানগুলির দিকে তাকাব যা সম্ভাব্যভাবে তৃতীয় পক্ষের আইপি কোরে সন্নিবেশিত হতে পারে সাধারণত যখন একটি কোম্পানি একটি হার্ডওয়্যার আইসি ডিজাইন করতে চায় তখন তারা প্রকৃতপক্ষে সেই আইসির প্রতিটি উপাদানকে কোড করে না বরং তারা চিপ ধারণার উপর একটি সিস্টেম ব্যবহার করবে এবং বিভিন্ন বিক্রেতার কাছ থেকে আইপি কোর কিনবে এবং তারপরে এই সমস্ত কোরগুলিকে একক চিপ একত্রিত করবে তাই উদাহরণ স্বরূপ আমাদের এমন একটি কোম্পানি আছে যেটি আসলে একটি কমিউনিকেশন আইসি ডিজাইন করতে চায় এবং কমিউনিকেশন আইসি তে প্রসেসর কোরের মতো অনেকগুলি উপাদান থাকতে পারে এটির একটি ডিএসপি কোর থাকতে পারে এটিতে সিরিয়াল পোর্টের মতো বেশ কয়েকটি আইও ইউনিট থাকতে পারে অন্যান্য বিভিন্ন ট্রান্সসিভার এতে অডিও ইনপুট কোডেক থাকতে পারে ইত্যাদি তাই কোম্পানিটি যা করবে তা হল যে এটি এই প্রতিটি উপাদানের জন্য আইপি কোর ক্রয় করবে এবং সাধারণ উদ্দেশ্য প্রসেসরের জন্য আইপি কোর অন্য একটি আইপি কোর অন্য কোম্পানি থেকে হতে পারে ডিএসপি প্রসেসরের জন্য যদি সমস্ত বিভিন্ন পেরিফেরাল যেমন সিরিয়াল পোর্ট ইউএসবি কোডেক এবং তাই সব বিভিন্ন উত্পাদন সত্তা থেকে ক্রয় করা হবে এখন এই সমস্ত আইপি কোরগুলি ডিজাইনে একত্রিত হবে এবং তারপরে আইসি তৈরি করতে ব্যবহৃত হবে এটি করার কারণটি হল এটি বিকাশের সময়কে মারাত্মকভাবে হ্রাস করে কারণ এখন এই সংস্থার জন্য প্রয়োজনীয় সমস্ত আইপি কোরগুলিকে সংহত করা যা কেনা হয়েছে এছাড়াও বিকাশের এই কৌশলটি খরচও ব্যাপকভাবে হ্রাস করে কারণ কোম্পানিটিকে সেই আইসি তে ব্যবহৃত প্রতিটি উপাদান বিকাশের জন্য বিকাশকারীদের বিনিয়োগের প্রয়োজন হবে না সুতরাং দীর্ঘমেয়াদে আইসি ডিজাইন করার এই পদ্ধতিটি উন্নয়নের সময় কমানোর পাশাপাশি খরচ কমাতে অত্যন্ত উপকারী হবে সুতরাং আমরা আজ যা দেখব তা হল হুমকি যে এই আইপি কোরের প্রতিটিতে সম্ভাব্য একটি হার্ডওয়্যার ট্রোজান থাকতে পারে সুতরাং এই প্রতিটি আইপি কোর ডিজাইন করা হয়েছে বা একটি ভিন্ন তৃতীয় পক্ষের আইপি হাউস থেকে কেনা হয়েছে এবং তাদের প্রতিটি সম্ভাব্যভাবে একটি হার্ডওয়্যার ট্রোজান সন্নিবেশ করতে পারে এই তৃতীয় পক্ষের আইপি কোর ডিজাইন কোম্পানিগুলিকে বিশ্বাস করা যায় না এবং তাই তাদের মধ্যে সম্ভাব্য দূষিত ট্রোজান থাকতে পারে এখন যে কোম্পানিটি আসলে এই আইসি ডিজাইন করছে হবে না তাদের পক্ষে প্রকৃতপক্ষে হাজার হাজার লাইন আইপি কোরের মাধ্যমে স্ক্যান করা খুব সহজ হবে না সম্ভাব্য ট্রিগার এবং উপস্থিত হতে পারে এমন সম্ভাব্য পেলোডের সন্ধান করা একটি জটিল আইপি কোর এইচডিএল কোডের কয়েক হাজার লাইনের মতো এবং এই লাইনগুলির একটি খুব ছোট উপসেটে একটি হার্ডওয়্যার ট্রোজান থাকতে পারে সুতরাং তাই শুধুমাত্র একটি নির্দিষ্ট আইপির কোড দেখে আসলে একটি হার্ডওয়্যার ট্রোজানের উপস্থিতি সনাক্ত করা খুব কঠিন FANCI যা করে তা হল এটি একটি স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করে যা এই কোডের অঞ্চলগুলিকে হাইলাইট করতে পারে এটি একটি আইপি কোডের মধ্যে উপস্থিত সংকেতগুলি সনাক্ত করতে পারে যা সম্ভাব্য এলাকা হতে পারে যেখানে একটি ট্রোজান সন্নিবেশ করা যেতে পারে এই ফ্রেমওয়ার্কের পুরো উদ্দেশ্য হল এই পুরো কাঠামোর পুরো উদ্দেশ্যকে সাহায্য করা হল পরীক্ষককে এই কোডের নির্দিষ্ট অঞ্চলগুলি দেখতে এবং এই অঞ্চলগুলিকে আরও ঘনিষ্ঠভাবে দেখতে সাহায্য করা যা সম্ভবত তাদের মধ্যে একটি হার্ডওয়্যার ট্রোজান থাকতে পারে যেমনটি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি একটি জিনিস যা প্রতিটি হার্ডওয়্যার ট্রোজানের বেশ বৈশিষ্ট্যযুক্ত ছিল তা হল এটি ছোট সাধারণত কয়েকটি লাইন কোড IC এর সম্পূর্ণ ডিজাইনে খুব কম এলাকা দখল করে এবং দ্বিতীয়ত এটি স্টিলথি স্টিলথি মানে হল ডিভাইস বা IC এর স্বাভাবিক কাজের সময় এটি বেশিরভাগই নিষ্ক্রিয় থাকে এবং সেইসাথে বেশিরভাগ পরীক্ষার প্রক্রিয়ার সময় ট্রোজান একটি নিষ্ক্রিয় এবং ট্রোজান শুধুমাত্র তখনই সক্রিয় হয় যখন নির্দিষ্ট ট্রিগার প্রাপ্ত হয় এখন ছোট এবং চুপচাপ হওয়ার এই দুটি বৈশিষ্ট্য একটি IC এর নিয়মিত পরীক্ষার পর্যায়ে ট্রোজানদের সনাক্ত করা খুব কঠিন করে তোলে সাধারণত যখন একটি IC পরীক্ষা করা হয় তখন পরীক্ষার অ্যালগরিদমগুলি এমনভাবে ডিজাইন করা হয় যাতে একটি খুব উচ্চ কভারেজ পাওয়া যায় সুতরাং আমাদের কাছে অনেকগুলি অত্যন্ত দক্ষ বা পরীক্ষামূলক অ্যালগরিদম থাকবে যা 99 শতাংশের কভারেজকে বাড়িয়ে তুলবে এর মানে হল যে 99 শতাংশ চিপ আসলে এই অ্যালগরিদমগুলি দ্বারা পরীক্ষা করা হয় দুর্ভাগ্যবশত বাকি 1 শতাংশ হল সেই ক্ষেত্রগুলি যা পরীক্ষা করা হয় না সুতরাং এই অঞ্চলে একটি হার্ডওয়্যার ট্রোজান উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং এই বিশেষ গ্রাফটি দেখায় যে কোডের মধ্যে যে অঞ্চলগুলি পরীক্ষা করার সময় অত্যন্ত সক্রিয় থাকে সেগুলি পরীক্ষা করার সময় ক্রিয়াকলাপের সাথে কীভাবে স্টিলথ পরিবর্তিত হয় যেগুলি এই আইপি তে কোডের অংশগুলি মোটেই স্টিল নয় তাই তারা গ্রাফের এই অঞ্চলে আসবে স্টিলথ বাড়ার সাথে সাথে আমরা যা দেখি তা হল পরীক্ষার পর্যায়ে এই উপাদানগুলির কার্যকলাপ কম অন্যান্য নিয়মিত পরীক্ষার পদ্ধতি থেকে FANCI যেভাবে আলাদা তা হল যে FANCI এই নির্দিষ্ট এলাকায় ফোকাস করে যা স্বাভাবিক বা নিয়মিত পরীক্ষার প্রক্রিয়া আসলে পূরণ করে না FANCI এমন একটি ডিভাইসে সংকেত সনাক্ত করে যা অত্যন্ত গোপনীয় তাই এই সংকেতগুলি FANCI এর আউটপুট হিসাবে সরবরাহ করা হয় এবং এই সংকেতগুলিকে সম্ভাব্যভাবে একটি হার্ডওয়্যার ট্রোজান রাখা উচিত FANCI এর সম্পূর্ণ লক্ষ্য হল সম্পূর্ণরূপে কোনও মিথ্যা নেতিবাচকতা না থাকা যার মানে হল যে যদি একটি হার্ডওয়্যার ট্রোজান একটি ডিভাইসে উপস্থিত থাকে তবে একটি FANCI এটি সনাক্ত করতে সক্ষম হবে কিছু মিথ্যা ইতিবাচক থাকা ঠিক আছে বরং মিথ্যা পজিটিভগুলি গ্রহণযোগ্য এর মানে হল যে FANCI এর পক্ষে হার্ডওয়্যার ট্রোজান থাকার জন্য কয়েকটি সংকেতকে ফ্ল্যাগ করা ঠিক আছে যখন প্রকৃতপক্ষে তাদের মধ্যে এমন কোনও ট্রোজান নেই। সুতরাং প্রধান নীতি যার দ্বারা FANCI একটি বিশাল আইপি কোডের মধ্যে গোপন সংকেত সনাক্ত করে তা হল নিয়ন্ত্রণ মান হিসাবে পরিচিত কিছু সংজ্ঞায়িত করা আসুন আমরা বলি এখানে আমাদের একটি নির্দিষ্ট আইপি কোর রয়েছে যা তিনটি ইনপুট A B এবং C নেয় এবং O এর একটি আউটপুট প্রদান করে তাই এই বিশেষ হার্ডওয়্যার ডিজাইনের জন্য সত্য সারণীটি এখানে দেখানো হয়েছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট O পরিবর্তিত হয় ইনপুট A B এবং C এর উপর নির্ভর করে যা FANCI আসলে পরিমাপ করে তা হল এই প্রতিটি ইনপুটের আউটপুট O তে কতটা আছে অন্য কথায় ইনপুট A কতটা আউটপুট O কে প্রভাবিত করে ইত্যাদি সুতরাং আসুন উদাহরণ স্বরূপ নেওয়া যাক ইনপুট A এবং FANCI আসলে আমাদেরকে 05 এর একটি মান দেয় যা নির্দেশ করে যে A এর আউটপুটে 05 এর নিয়ন্ত্রণ রয়েছে FANCI আসলে কীভাবে এটি গণনা করে তা নিম্নোক্তভাবে করা হয়েছে সুতরাং এটি যা করে তা হল এটি অবশিষ্ট ইনপুটগুলিকে এখানে 00 স্থির রাখে এবং তারপর A এর মান 01 এ পরিবর্তন করে এবং আউটপুট আসলে পরিবর্তিত হয় কিনা তা দেখে সুতরাং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যখন B এবং C 0s হয় তখন ইনপুট A এর পরিবর্তনও আউটপুট O কে প্রভাবিত করে অন্যদিকে আমরা যদি সত্য টেবিলের এই বিশেষ অংশটি দেখি যেখানে B হল 0 এবং C হল 1 এর পরিবর্তন হবে A এর আউটপুটে কোন প্রভাব নেই সুতরাং আমরা এখানে যা দেখছি তা হল B এবং C এর কিছু মানগুলির জন্য A আউটপুটকে প্রভাবিত করে অন্যদিকে B এবং C এর কিছু অন্যান্য মানের জন্য A এর আউটপুটে কোন প্রভাব নেই সুতরাং FANCI আসলে যা পরিমাপ করে তা হল সম্ভাব্যতা যার সাথে এই ইনপুট A আউটপুটকে প্রভাবিত করে সুতরাং এই চারটির মধ্যে উদাহরণস্বরূপ A এর মধ্যে দুটিকে প্রভাবিত করে তাই চারটির মধ্যে দুটি এবং তাই A এর আউটপুটে 05 এর নিয়ন্ত্রণ রয়েছে এখন উদাহরন স্বরূপ যদি আমরা সত্য সারণীকে একটু পরিবর্তন করি তাহলে আমরা হার্ডওয়্যার ডিজাইন কিছুটা পরিবর্তন করি এবং আমাদের আসলে এটি আছে এবং আমরা এখানে যা দেখছি তা হল A এর মান থেকে স্বাধীন আউটপুটে কোন পরিবর্তন নেই উদাহরণ স্বরূপ B এবং C উভয়ই 0 সেকেন্ড A তে পরিবর্তন এই যেকোনও ক্ষেত্রে আউটপুটকে প্রভাবিত করে না সুতরাং এই ক্ষেত্রে আমরা বলি যে A আউটপুট O কে প্রভাবিত করে না বা আমরা এটাও বলি যে A একটি প্রভাবহীন ইনপুট তাহলে এখন দেখা যাক হার্ডওয়্যার ট্রোজানে ট্রিগারের নিয়ন্ত্রণের মান কেমন দেখায় সুতরাং যেমন আমরা আগের ভিডিওতে দেখেছি একটি কম্বিনেশনাল হার্ডওয়্যার ট্রোজান বা একটি হার্ডওয়্যার ট্রোজান যা একটি চিট কোড দ্বারা ট্রিগার করা হয় তা দেখতে এইরকম হবে ট্রিগারটি এখানে একটি নির্দিষ্ট ইনপুটের জন্য অপেক্ষা করবে বা ঠিকানাটি 0xDEADBEEF এর সমান হওয়া উচিত এবং তারপরে এটি আসলে ট্রিগারটিকে 1 এর সমান সেট করবে সুতরাং আমরা যদি ঠিকানার জন্য সত্য সারণীটি বিবেচনা করি এবং ট্রিগারটি ধরে নিই যে ঠিকানাটি একটি 32 বিট মান এটি দেখতে এরকম কিছু হবে আমাদের কাছে A0 ঠিকানার 32 বিট রয়েছে এখানে A31 এবং আমাদের কাছে ট্রিগার সংকেত রয়েছে যা এখানে একক বিট সুতরাং আমরা এতে যা দেখতে পাই তা হল এই সত্য টেবিলের বেশিরভাগ সারিতে ট্রিগারের মান 0 থাকে ঠিক যখন A0 থেকে A31 এর মানগুলিতে এই নির্দিষ্ট 0xDEADBEEF ইনপুট থাকে তখন আপনার ট্রিগারের মান 1 হতে হবে অন্য সব ক্ষেত্রে বা ট্রিগারের একটি মান 0 সুতরাং যদি আমরা এই ঠিকানা লাইনগুলির প্রতিটির জন্য নিয়ন্ত্রণ মান গণনা করি তবে আমরা 12 16 এর একটি নিয়ন্ত্রণ মান পাব এখন একটি সাধারণ হার্ডওয়্যার ট্রোজানের এই ধরনের নিয়ন্ত্রণ থাকবে মান হল এটির একটি নিয়ন্ত্রণ মান থাকবে এবং এটিই FANCI প্রকৃতপক্ষে একটি আইপি কোড প্রদত্ত শনাক্ত করার চেষ্টা করে এই ধরনের কম নিয়ন্ত্রণ মান নির্দেশ করে যে এই সংকেতগুলি অত্যন্ত গোপনীয় যা ফলস্বরূপ ইঙ্গিত করবে যে এই সংকেতগুলিতে সম্ভাব্য একটি হার্ডওয়্যার থাকতে পারে তাদের মধ্যে ট্রোজান উপস্থিত বা অন্য কথায় এই সংকেতগুলি সম্ভবত তাদের মধ্যে উপস্থিত একটি হার্ডওয়্যার ট্রোজানের জন্য একটি ট্রিগার থাকতে পারে একটি মাল্টিপ্লেক্সারের আরেকটি উদাহরণ নেওয়া যাক তাই এই মাল্টিপ্লেক্সারটি একটি 4 থেকে 1 মাল্টিপ্লেক্সার এটি 4টি ইনপুট A B C এবং D নেয় এটিতে দুটি নির্বাচনী লাইন S1 এবং S2 রয়েছে এবং এটি মাল্টিপ্লেক্সের একটি ইনপুট M আউটপুটে দেয় তাই S1 এবং S2 এর মানের উপর নির্ভর করে হয় A B C বা D M তে পরিবর্তন করা হয় যেমন আগে আমরা এই মাল্টিপ্লেক্সারের জন্য সত্য সারণী লিখতে পারি এবং আমরা এই প্রতিটি সংকেতের জন্য নিয়ন্ত্রণ মানও গণনা করতে পারি সুতরাং মোট 4 প্লাস 2 আছে যা 6টি ইনপুট সংকেত এবং এই প্রতিটি ইনপুট সংকেতের জন্য আমরা নিয়ন্ত্রণ মান গণনা করতে পারি সুতরাং এইভাবে কম্পিউট করলে আমরা দেখতে পাই যে M এর উপর A এর নিয়ন্ত্রণ 32 এর মধ্যে 8 যার মানে হল 32 A এর মধ্যে 8 বার M এর আউটপুট প্রভাব ফেলে তাই এটি A এর নিয়ন্ত্রণ হিসাবে 025 এর মান ব্যবহার করে একইভাবে আমরা প্রকৃতপক্ষে অন্যান্য সমস্ত ইনপুট B C D S1 এবং S2 এর নিয়ন্ত্রণ খুঁজে পেতে পারি এবং এগুলি যথাক্রমে 025 025 025 এবং 05 এবং 05 হতে পারে মনে রাখবেন যে S1 এবং S2 এর প্রতিটির নিয়ন্ত্রণ মান রয়েছে 05 এবং অন্যান্য সমস্ত ইনপুট A B C এবং D এর মান 025 সুতরাং এই মাল্টিপ্লেক্সারে এটি অত্যন্ত অসম্ভাব্য যে তাদের মধ্যে একটি হার্ডওয়্যার ট্রোজান উপস্থিত রয়েছে কারণ এই সিগন্যালগুলির কোনওটিই প্রকৃতপক্ষে গোপনীয় নয়। এখন এই মাল্টিপ্লেক্সারের সামান্য পরিবর্তন বিবেচনা করুন আমরা যা অনুমান করি তা হল এখন কেবল দুটি নির্বাচিত লাইন নেই তবে প্রকৃতপক্ষে 65টি নির্বাচিত লাইন রয়েছে প্রথম দুটি হল S1 এবং S2 যা আমরা আগে দেখেছি এবং এর পাশাপাশি আমাদের 63টি রয়েছে অন্যান্য নির্বাচিত লাইন যা এখানে একটি যুক্তিতে যাচ্ছে যা 0 বা 1 উৎপন্ন করে সুতরাং এখন আসুন একটি ক্ষতিকারক মাল্টিপ্লেক্সার বিবেচনা করি তাই আমরা যা করেছি তা হল আমরা আমাদের 4 থেকে 1 মাল্টিপ্লেক্সার আগে নিয়েছি এবং আমরা এটিতে একটি ট্রিগার সার্কিট যুক্ত করেছি এখন এই ট্রিগার সার্কিটটি মূলত 63টি ইনপুট নেয় এবং এই ট্রিগারের মানের উপর ভিত্তি করে একটি যুক্তি আছে যা 0 বা 1 আউটপুট দেয় সাধারণত প্যাসিভ মোডে বা এই লজিকের আউটপুট 0 হবে যে ক্ষেত্রে এটি নিয়মিত হিসাবে কাজ করে 4 থেকে 1 মাল্টিপ্লেক্সার S1 এবং S2 এর মানের উপর নির্ভর করে এই ইনপুটগুলির মধ্যে একটি A B C এবং D আউটপুট M এ সুইচ করা হবে এখন এই নির্দিষ্ট 63 বিটের উপর নির্ভর করে অতিরিক্ত বাছাই করা লাইন যোগ করা হয় এবং যখন এই আউটপুটটি আসলে 1 এ যায় তখন S1 এবং S2 এর মান থেকে মুক্ত হয়ে ইনপুট E M এ সুইচ হয়ে যায় তাই আমরা যা দেখতে পাই তা হল এটি আমাদের হার্ডওয়্যার ট্রোজান আমাদের এখানে ট্রিগার আছে এবং এই E মানটি মাল্টিপ্লেক্সারের আউটপুটে ফাঁস হয়ে যায় এখন মাল্টিপ্লেক্সারে এই বিভিন্ন ইনপুটগুলির জন্য নিয়ন্ত্রণের মানগুলি পুনরায় গণনা করলে আমরা দেখতে পাচ্ছি যে A B C এবং D এর এখনও 025 এর নিয়ন্ত্রণ মান রয়েছে নির্বাচিত লাইন S1 এবং S2 এর এখনও 05 এর নিয়ন্ত্রণ মান রয়েছে যাইহোক হার্ডওয়্যার ট্রোজানের কারণে অতিরিক্ত লাইনগুলির একটি নিয়ন্ত্রণ মান রয়েছে 2 আরও ইনপুট E র আউটপুট এম এ 2 নিয়ন্ত্রণ মান রয়েছে সুতরাং এটি যা নির্দেশ করে তা হল ইনপুট E এবং ইনপুটগুলি S3 থেকে S66 এখানে এই লাল রেখাগুলির সাথে সঙ্গতিপূর্ণ স্টিলথি সিগন্যাল তাই এগুলি খুব কমই ব্যবহৃত হয় এবং সম্ভবত তারা এই বিশেষ মাল্টিপ্লেক্সারের সাধারণ অপারেশনের সময় নিষ্ক্রিয় থাকে এবং তাই তারা সম্ভাব্য স্থান হতে পারে যেখানে একটি হার্ডওয়্যার ট্রোজান ঢোকানো হতে পারে সুতরাং FANCI কাগজটি যা প্রস্তাব করে তা হল যে তারা একটি হার্ডওয়্যার সার্কিটে সম্ভাব্য স্টিলথি সংকেত সনাক্ত করতে 3টি হিউরিস্টিকস একটি গড় মধ্যক এবং তুচ্ছতা নামে পরিচিত কিছু ব্যবহার করে সুতরাং এই তিনটি মেট্রিক্সের প্রতিটি সম্ভাব্যভাবে আপনাকে একটি ভিন্ন ফলাফল দিতে পারে এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রকৃতপক্ষে সক্রিয় হয়ে উঠবে উদাহরণস্বরূপ একটি ব্যাকডোর ট্রিগারের পরিপ্রেক্ষিতে মাঝারিটি প্রায়শই শূন্যের কাছাকাছি থাকে যখন নিম্ন বা অপ্রভাবিত তারগুলি উপস্থিত থাকে অন্যদিকে গড়টি আউটলিয়ারের প্রতি সংবেদনশীল হয় যদি কিছু নির্ভরতা থাকে এবং তাদের মধ্যে একটি প্রভাবিত না হয় তবে এটি পাওয়ার সম্ভাবনা থাকে লক্ষ্য করা গেছে অন্য দিকে একটি তুচ্ছতা হল ভেক্টরের মানগুলির একটি ওজনযুক্ত গড় সুতরাং এই তিনটি মেট্রিক্স কীভাবে আলাদা এবং কীভাবে সেগুলি ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আপনি আসলে কাগজটি দেখতে পারেন এখন আপনি যদি আমাদের দূষিত মাল্টিপ্লেক্সারের দিকে তাকান তাহলে আমরা যা দেখতে পাই তা হল গড়টির স্কোর 003 তুচ্ছতার স্কোর 050 এবং মধ্যমাটির স্কোর 2 এই মধ্যমাটি আপনাকে একটি ভাল ইঙ্গিত দেবে যে এই নির্দিষ্ট সার্কিটে সম্ভবত একটি দূষিত ব্যাকডোর উপস্থিত রয়েছে সুতরাং FANCI এর জন্য সম্পূর্ণ অ্যালগরিদমটি নিম্নরূপ তাই আমরা যেমন প্রাথমিকভাবে আলোচনা করেছি FANCI আইপি কোড স্তরে কাজ করে তাই ধরে নেওয়া হয় যে আপনার কাছে RTL এ Verilog বা VHDL এর মতো একটি খুব বড় আইপি কোর লেখা আছে এবং FANCI যা করে তা হল এটি এই RTL কে ইনপুট হিসাবে নেয় এবং ডিজাইনের সমস্ত সন্দেহজনক তারগুলিকে ফ্ল্যাগ করে তাই এটি এই সন্দেহজনক তারগুলি বা স্টিলথি তারগুলি যা সম্ভাব্য একটি হার্ডওয়্যার ট্রোজান থাকতে পারে FANCI যা গ্যারান্টি দেয় তা হল যে অ্যালগরিদমের কোনও মিথ্যা নেতিবাচক নেই যেটি যদি এই নির্দিষ্ট আইপিতে একটি ট্রোজান উপস্থিত থাকে তবে অবশ্যই একটি FANCI এটি সনাক্ত করবে। সুতরাং অ্যালগরিদম ডিজাইনের প্রতিটি মডিউলের জন্য নিম্নরূপ কাজ করে এবং তারপর সেই মডিউলের প্রতিটি গেট এবং গেটে উপস্থিত সমস্ত তারের জন্য পার্সিং করে সত্য টেবিলটি তৈরি করা হয় যা T এবং তারপর প্রতিটির জন্য নিয়ন্ত্রণ মান গণনা করা হয় এই ইনপুটগুলি এই নিয়ন্ত্রণ মানগুলি V নামক একটি ভেক্টরে যোগ করা হয় এবং তারপরে তিনটি হিউরিস্টিক মানে মধ্যমা এবং তুচ্ছতা গণনা করা হয় এবং এই হিউরিস্টিকসের উপর ভিত্তি করে তারগুলি আসলে সন্দেহজনক বা সন্দেহজনক হচ্ছে কিনা তা নির্ধারণ করা হয় সুতরাং এটি একটি অত্যন্ত আকর্ষণীয় অ্যালগরিদম এবং আইপি কোরে উপস্থিত সম্ভাব্য হার্ডওয়্যার ব্যাকডোরগুলি সনাক্ত করার জন্য সবচেয়ে কার্যকরী অ্যালগরিদমগুলির মধ্যে একটি এবং 2013 সাল থেকে এই অ্যালগরিদমের উপর বিভিন্ন উন্নতি হয়েছে যা আরও উন্নত ব্যাকডোর সনাক্ত করতে পারে। ধন্যবাদ